Hello সবাইকে NPTELইঞ্জিনিয়ারিং ড্রইং এবং কম্পিউটার গ্রাফিক্স এ online certification course drawing এবং graphics তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এখন module তিনে আছি এটা 28 নম্বর lecture যেখানে আজ আমরা জানবো অর্থগ্রফিক প্রজেকশন নিয়ে প্রথমেই যদি আমরা শুরুতে বলে রাখি যে গত কয়েকটা classএ আমরা শিখেছি first angle projections এবং third angle projections আমরা সেখান থেকে শিখেছি কিভাবে front view top view এবং side view draw করা যায় এখানে আমাদের একটা 3 dimensional object রয়েছে